সুতরাং আমাদের কাছে এলডিওতে বেশ কয়েকটি বিষয় সংক্ষিপ্ত করতে হবে বক রূপান্তরকারী সম্পর্কিত বিভাগগুলির দিকে নজর দেওয়া উচিত নয় এবং আবার আইওটি ডিভাইসটি এমবেডড আইওটি ডিভাইসটির নকশায় আপনার একই সমস্যা দেখা দিয়েছে এলডিও বা বাক রূপান্তরকারী আমাদের কী করা উচিত ধরুন আমাদের যদি মনে হয় যে আপনার কাছে 5 ভোল্টের V আছে একটি সমস্যা রয়েছে আপনি 25 ভোল্টের একটি স্থিতিশীল Vout চান আপনার পছন্দটি এটি এলডিও হবে বা এটি কিনা সুতরাং এটি একই জিনিস আবারও পুনরাবৃত্তি সমস্যা যা আমরা দক্ষতার বিভিন্ন দিক সম্পর্কে উল্লেখ করেছি এলডিওর প্রতি সম্মানযুক্ত একটি সমস্যা এটি ড্রপ এবং তাই এবং আরও অনেক কিছু আছে তবে আসুন আমরা আরও আরও গভীরতর হই কারণ আপনি যখন ডিজাইনিং শুরু করেন তখন আপনি একটি ছোট এলডিও সার্কিটকে ছাঁটাই পর্যন্ত এমনকি সমস্ত ধরণের অদ্ভুত সমস্যা বুঝতে পারেন সুতরাং এটি গুরুত্বপূর্ণ এবং এজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যয় করা প্রয়োজন আপনি যদি এলডিও নেন তবে প্রথমে আপনি লক্ষ্য করবেন যে আপনার V¿ হবে এবং আপনার Vout হবে মুহুর্তে আপনি এই প্রথম জিনিসটি রাখুন যা আমরা সবসময় করি তা হচ্ছে আমাদের কাছে Cout ক্যাপাসিটার রয়েছে এবং আমরা C¿ ক্যাপাসিটারটি রেখেছি ঠিক এটি এমন কিছু যা আমরা সবসময় করি এবং এটি আমাদের এলডিও এই Cout ক্যাপাসিটারটি কী এবং এটি প্রকৃত কার্যকারিতা কী তা নিয়ে এখন আমার কথা ব্যয় হয়েছে এই পর্যায়ে আমি যে বিষয়টি বিস্তারিতভাবে জানাতে চাইছিলাম তা হল আপনাকে বলতেই হবে যে এলডিওকে শান্ত বলে বিবেচনা করা হতে পারে এবং মনে হয় যে তারা নিয়ন্ত্রণের একটি ভাল কাজ করছেন এবং তাই নিয়মকানুন এবং তাদের প্রতিক্রিয়া সময়গুলি ভাল প্রতিক্রিয়া এবং আরও অনেক কিছু আমরা এলডিও সম্পর্কে অনেকগুলি দুর্দান্ত কথা বলে চলেছি তবে এলডিওর Vout হলে কী হয় তা নিয়ে সমস্যা রয়েছে আসুন আমরা এলডিও বলি যখন এলডিও হয় তখন এলডিওর আউটপুট যা আমি কিছু লোড আরএল ঠিক আছে তা বোঝাতে পারি এটি কীভাবে আপনি ব্লককে বোঝায় যে এটি বিভিন্নভাবে চালিত করে তার উপর নির্ভর করে ডান পরিবর্তন করে সুতরাং অনুমান একটি বিশাল পরিমাণে হবে সুতরাং লোড নিজেই বিপুল পরিমাণে ওঠানামা হবে লোডের এই ওঠানামার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আউটপুট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তবে আপনি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেন তবে আমরা বেশ কয়েকটি সুন্দর ফান্ডাসের কথা উল্লেখ করেছি আমরা ইতিমধ্যে বলেছি যে লুপ লাভ খুব ভাল একটি এলডিও এবং কীভাবে যদি লুপ লাভ বেশি হয় এবং লুপ লাভের ফলস্বরূপ এটি খুব বেশি সংবেদনশীল হয় তবে এটি যে কোনও পরিবর্তনের সাথে সংবেদনশীল এটি সেট পয়েন্ট Vout আমি এখানে ত্রুটি পরিবর্ধক অঙ্কন করছি না আমি ধরে নিলাম যে আপনি জানেন যে প্রতিক্রিয়াটি আসলে প্রয়োগ হয়েছিল সুতরাং কেবলমাত্র এটি সম্পূর্ণ করার জন্য আপনি প্রতিক্রিয়া বিন্দুটি নিয়ে যান এবং তারপরে এটি এখানে সংযুক্ত করুন এটি আমি প্রতিক্রিয়ার পয়েন্টটি ধরেই নিচ্ছি যে এই প্রতিক্রিয়াটি এখানে Vref এর সাথে তুলনা করা হয়েছে ঠিক এখানে ভিতরে একটি Vref ব্লক রয়েছে সুতরাং এই রেফারেন্সটি হল ব্যান্ড গ্যাপ রেফারেন্স যা আমরা বলেছিলাম এটি ব্যান্ড গ্যাপ রেফারেন্স সাধারণত এটিই একটি পয়েন্ট আমাকে ব্যান্ড gap রেফারেন্স দেয় এবং এটি সাধারণত একটি 25 ভোল্ট সুতরাং আমি শুধু আবার আঁকতে যাচ্ছি না সুতরাং মনে রাখবেন এটি খুব সংবেদনশীল এবং সমস্ত অসীম লুপ লাভ কিন্তু সঠিক হতে পারে না সুতরাং এটি আসলে সীমাবদ্ধ এবং এই কারণেই আপনার Vout সমস্যা হতে থাকবে Vout ঠিক এমন জায়গায় না পাচ্ছেন যেখানে আপনি এটি দুটি সেট করেছিলেন এখন কে এই সমস্ত সুনির্দিষ্ট সূক্ষ্ম সুন্দর নিয়ন্ত্রণ লুপ দিয়ে এলডিওর জন্য সমস্ত দুর্দশার যত্ন নেয় তবে আউটপুটটিতে ভালভাবে ওঠানামা থাকায় এই Cout র কাজটি আমি আপনাকে উল্লেখ করেছিলাম এটি স্থিতিশীলতার সাথে করতে হবে ঠিক তাই করা উচিত স্থায়িত্ব এবং অতএব Cout একটি অত্যন্ত সমালোচিত মান দয়া করে মনে রাখবেন এবং আপনি যখন নিজের আইওটি সিস্টেম বানাতে চাইছেন তখন সিস্টেমগুলি ডিজাইন করা শুরু করলে এটি আপনাকে বিরক্ত করতে শুরু করবে সুতরাং আপনাকে এই সাবধানতার সাথে প্রস্তুতকারকটি বেছে নিতে হবে আপনাকে নির্মাতারা আপনাকে একটি রেফারেন্স ডিজাইন দিতেন এবং এই ব্যবহারটি এটি নিয়মিত করণীয় হিসাবে শুরু হিসাবে ব্যবহার করুন নির্মাতারা রেফারেন্স ডিজাইনের আপনি একটি সূচনা পয়েন্ট হিসাবে ব্যবহার করা উচিত কারণ আপনি বেশ খানিকটা পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃতপক্ষে Cout র জন্য একটি সাধারণ মান নিয়ে আসতেন কারণ C র গল্পের সাথে এটি অত্যন্ত সমালোচনামূলক একটি বিষয় যা দয়া করে মনে রাখবেন সুতরাং আপনার অবশ্যই তিনি যে Cout স্থাপন করেছেন তার মূল্য কী তা খুঁজে বের করার যত্ন নিতে হবে আমাদের বুনিয়াদি ইলেকট্রনিক্স থেকেও জানতে পারেন যে আপনি যদি ক্যাপাসিটর নেন এবং এটিতে রাখেন তবে বেশিরভাগ সার্কিট মডেলিংয়ের ক্যাপাসিটরের জন্য একটি মডেল রয়েছে আপনি আসলে পি spiceর ধরণের সরঞ্জাম ব্যবহার করতে পারেন এবং প্রকৃত সার্কিটকে মডেল করতে পারেন আসলে এই সমস্ত মডেলিং এই সমস্ত নিয়ামক নিজেই নির্মাতারা নির্দিষ্ট সরঞ্জামগুলির দ্বারা মডেলিং করতে পারেন উদাহরণস্বরূপ আপনি টিআইতে গেলে এটি আপনাকে ওয়েবেঞ্চ নামক কিছু দেয় যা আমাকে ওয়েবেঞ্চে রাখি আপনি ওয়েবেঞ্চ এবং ওয়েবেঞ্চ ব্যবহার করতে পারেন আপনি এই ওয়েবেঞ্চ সফ্টওয়্যারটি ব্যবহার করতে পারেন এবং বাস্তবে আপনার সিস্টেমটি ডিজাইন করতে পারেন সুতরাং দয়া করে নোট করুন যদি আপনি রিচটেক বলতে যান তবে তাদের কাছে একটি সরঞ্জাম থাকবে সুতরাং আপনি রিচটেক সরঞ্জামগুলি ব্যবহার করতে পারেন যদি আপনি এলটি spice রৈখিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছেন তবে আপনি যদি এলটি spiceতে অনেক কিছুই করতে পারেন তবে আপনি বার্কলে spiceকে যা জানেন তা কেবল একটি সংস্করণ নয় যা আমরা জানি যে খুব ভাল মডেল পাওয়া যায় সুতরাং প্রকৃতপক্ষে আপনি টেক্সাস যন্ত্র এলডিও থেকেও বেশ কয়েকটি উপাদান নিতে পারেন এবং প্রকৃতপক্ষে পরামিতিগুলি পরিবর্তন করতে পারেন এবং বাস্তবে সিমুলেশনগুলি এবং অন্যান্য ধরণের সরঞ্জামও করতে পারেন সুতরাং আপনাকে সরঞ্জামগুলি ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয় তবে এলটি spice ব্যবহার করা উচিত নয় এবং আপনার লিনিয়ার প্রযুক্তিগুলি এলডিওস এবং বক রূপান্তরকারী ব্যবহার করা উচিত আপনি যদি টিআই সরঞ্জাম ব্যবহার করছেন তবে ফিরে যেতে এবং ওয়েবেঞ্চ সরঞ্জামগুলি ডাউনলোডের জন্য কেন উপলব্ধ তা ডাউনলোড করার জন্য এটি আপনার ব্যবহার করার চেষ্টা করছেন এমন এলডিওর ধরণের মডেলটিতে রেখে দেওয়া নম্বরগুলিতে খুব সরল ফরোয়ার্ড রেখে দেয় এবং সরাসরি করুন আপনি সার্কিটটি ছড়িয়ে দেওয়ার আগেও বোঝার আগে একটি সিমুলেশন সুতরাং মডেলটি সর্বদা অনুকরণ করা উচিত এই সম্ভাবনাটিকে অস্বীকার করবেন না সিমুলেশনটি প্রস্তুতকারকের কাছে আপনাকে একটি সিমুলেটর তৈরি করতে হবে না এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দয়া করে মনে রাখবেন যে সেখানে ইতিমধ্যে উপলব্ধ কিছু তৈরি করার দরকার নেই সুতরাং এটি সিমুলেট করুন তারপরে আপনি এটি নির্মাণ করুন এবং তারপরে আপনি টেস্টিং করেন ব্রেডবোর্ডে টেস্টিং করেন এমনকি কখনও কখনও ব্রেডবোর্ডে আপনি কী চেষ্টা করছেন তার উপর নির্ভর করে একটি পিসিবিও তৈরি করতে হতে পারে আপনি কীভাবে চেষ্টা করছেন আপনার পরীক্ষা সুতরাং আপনাকে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হতে পারে সুতরাং কোন বিকল্প নেই সুতরাং আমাকে এখন ফিরে আসি এবং লুপ লাভ সম্পর্কিত গল্পটি সম্পূর্ণ করতে দাও এটি একটি সীমাবদ্ধ লুপ লাভ এবং অতএব আপনাকে একটি Cout ক্যাপাসিটারটি বেছে নিতে হবে যা আমরা এলডিও সম্পর্কে কথা বলছি আমাদের আসলে সঠিক পছন্দ হতে হবে আপনাকে নির্ধারিত রেফারেন্স ডিজাইনটি সন্ধান করতে হবে সম্ভবত সেই মানটি ব্যবহার করে একটি সিমুলেশন করবে এবং তারপরে এগিয়ে যেতে হবে এবং সেই নির্দিষ্ট ক্যাপাসিটরকে সোল্ডার করতে হবে এখন আপনি যে গল্পটি খুব ভাল জানেন তা আমি সম্পূর্ণ করিনি যে আপনি যদি বাজার থেকে ক্যাপাসিটর কিনে থাকেন তবে এটি সমতুল্য মডেলটি একটি সিরিজ প্রতিরোধকের মতো হবে এবং প্রকৃত ক্যাপাসিটার এবং এর সমান্তরালে এটি অন্য একটি রেজিস্টার এটি সমান্তরাল রেজিস্টার সিরিজ প্রতিরোধক এবং প্রকৃতপক্ষে এটি হল ক্যাপাসিটরের সমতুল্য সিরিজ প্রতিরোধকে অবদান রাখে এখন এটি কী এবং এই দুটি কী স্পষ্টতই 12 প্যারাসাইট বা ছাড়া কিছুই নয় তবে এগুলি পরজীবী যা আপনি কোনও ক্যাপাসিটর দ্বারা সমতুল্য সিরিজের প্রতিরোধ ব্যতিরেকে করতে পারবেন না আপনি কোনও ক্যাপাসিটারের সাথে এটি করতে পারবেন না যার জন্য এই অদৃশ্য সমান্তরাল নেই যার জন্য আপনি ফাঁস দেন এটি সমস্যাটি সঠিক একটি ক্যাপাসিটার ফাঁস হয় কারণ এটির চারদিকে একটি সীমাবদ্ধ ফুটো প্রতিরোধের রয়েছে এবং এটি কোনও ক্যাপাসিটারের দ্বারা আপনি করতে পারবেন না যার কার্যক্ষমতা হ্রাস পেয়েছে কারণ সিরিজের প্রতিরোধের জুড়ে একটি নির্দিষ্ট ভোল্ট পরিমাণ ভোল্টেজ রয়েছে এগুলি উভয়ই লুকিয়ে রয়েছে উভয়ই এই ক্যাপাসিটরের অংশটি লুকিয়ে রেখেছে এখন ফিরে যান এবং এই Cout সাথে সমস্ত কিছু আবার সংযুক্ত করুন আপনার অবশ্যই স্পষ্টভাবে আপনি যদি এই চিত্রটি পিছনে রাখেন তবে আমাকে এই চিত্রটি আবার আঁকতে দিন এবং আমাকে এই সমস্ত সরাতে দিন যাতে এখন আমাকে যেতে দিন এবং অন্য একটি শীটটি করে তুলুন সুতরাং যে কোনও সমস্যা হতে পারে না সুতরাং আমাকে এলডিও পুনরায় আঁকতে দাও আমাকে Cout ফিরিয়ে দিতে দাও এবং আমাকে V¿ ফিরিয়ে দিতে দাও আমাকে Ce ক্যাপাসিটারটি ফিরিয়ে দিতে দাও আপনার প্রতিক্রিয়া বিন্দুটি ফিরিয়ে দেওয়া যাক আপনি এখনই চুপটি করে এই সমস্ত পুনরায় আঁকতে সক্ষম হবেন আত্মবিশ্বাসের সাথে কন কারণ আপনি জানেন যে আসলে কী ঘটছে এবং আমরা এখানে লোড রেজিস্টারটি রেখে দেব আমরা এই আরএলকে কল করব এখন আপনার এই Cout কীভাবে উঠানো উচিত এবং এটিটিকে সমান মডেল হিসাবে দেওয়া উচিত এর অর্থ কী এই লাইনটি এই লাইনটি এখানে যাবে এটি এখানে সমান মডেল এটি ইএসআর এটি সমান্তরাল প্রতিরোধের এটিই আসল Cout সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ছেলেটি এটি মাঝখানে এসে গেছে এবং এটি এই Vout র জন্য একটি গোলমাল তৈরি করতে চলেছে পাশাপাশি এটি আরও এই এলডিওর জন্য স্থায়িত্বের সমস্যা তৈরি করতে চলেছে সুতরাং নির্মাতারা আপনাকে এই মানটি যতটা সম্ভব ছোট হিসাবে তৈরি করতে বলবেন একটি ক্যাপাসিটার রাখুন যা খুব কম ESR কম ESR খুব গুরুত্বপূর্ণ সুতরাং আপনাকে ঘুরতে হবে এবং বাজারে উপলব্ধ কোনও ক্যাপাসিটর দ্বারা আসলে তা খুঁজে বের করতে হবে না গিয়ে ESR এর মান কী হবে তা তথ্য শীট থেকে খুঁজে বের করুন এবং সেই প্রস্তাবিত মানটি গাইডলাইন হিসাবে সরবরাহ করেছিলেন প্রস্তুতকারক সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার যা আপনাকে বিবেচনা করতে হতে পারে কারণ এটি এলডিওর ক্যাপাসিটরের স্থায়িত্বের উপর নির্ভর করে এটি খুব গুরুত্বপূর্ণ এটি প্রকৃতপক্ষে এলডিওর Cout ক্যাপাসিটরের এই স্থায়িত্বকে অবদান রাখে অন্য কথায় এই আউট একটি শক্তি নগদ ছাড়া কিছুই নয় এটি সেই সিস্টেমে শক্তি সঞ্চয় করে নগদকরণ ব্যতীত কিছুই করছে না সুতরাং আপনি প্রতিবারের বোঝা পরিবর্তনের জন্য সরবরাহ করতে সক্ষম হবেন এবং আসলে এটি লোডকে সরবরাহ করার জন্য একটি উচ্চ পরিমাণের বিদ্যুতের প্রয়োজন হবে এটি আসলে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের কারণে আসেনি কারণ এটি নিয়ন্ত্রণ লুপের কারণে নয় কারণ Cout এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে এই ক্যাপাসিটরের উপর যে শক্তি নগদ হয় তা আসুন আমরা এটি ঝরঝরে লিখি এটি Cout সুতরাং আমি এটি আবার লিখতে এবং আপনাকে দেখাতে পারি যে এটি হল Cout এবং এই Cout টি হল যা সমস্ত শক্তি নগদকরণ করছে সুতরাং এই ESR এর এই আদর্শ মূল্যটি আমাদের কী সন্ধান করা উচিত ভাল এটি যতটা সম্ভব কম হওয়া উচিত তবে অনুশীলনে আপনি 02 ওহম থেকে প্রায় 1 ওম পাবেন সুতরাং আপনাকে সন্ধান করতে এবং দেখতে হতে পারে সিমুলেশন স্থাপনের আগে জানার আগে উৎপাদন দ্বারা প্রস্তাবিত উপযুক্ত মানটি কী এবং তারপরে আসলে বুঝতে হবে সিস্টেমের কর্মক্ষমতা কি সুতরাং CT আউটপুট ক্যাপাসিটারের সাথে সম্পর্কিত হিসাবে আমি আপনার জন্য মূল উৎসটি পেতে চেয়েছিলাম সুতরাং এবং অবশ্যই সিস্টেমের ব্যয়টি আপনি এই Cout ক্যাপাসিটরের জন্য যে মূল্য দিয়ে থাকেন তার উপর নির্ভর করে বাড়বে সুতরাং আসলে কম ইএসআর ক্যাপাসিটারগুলি আপনাকে কখনও কখনও এলডিওর দামের সমান বেশ কিছু অর্থ ব্যয় করতে পারে সুতরাং আপনি এমনকি এই বিষয়গুলির যত্ন নিতেও পারেন ঠিক এটি ক্যাপাসিটরের স্থায়িত্ব সম্পর্কে আমি যা বলতে চেয়েছিলাম লোড ডাম্প একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে একটি সাধারণ কিছু কথা মনে রাখতে বলি যে এলডিওর একটি বড় সংক্ষিপ্তসার সম্পর্কে আপনার লক্ষণীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এলডিওর সীমাবদ্ধতা এবং এটিই এই লাভটি এই স্থায়িত্বকে যোগ্যতা নির্ধারণ করে RL ঠিক আছে পরিবর্তন নির্বিশেষে স্থির আউটপুট ভোল্টেজ বজায় রাখতে এলডিওর এর স্থায়িত্ব এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি এটিও জানেন যে সীমাবদ্ধ লাভের এই সমস্যার কারণে আসলে আপনি এখন যদি সামান্য এগিয়ে যেতে শুরু করেন উচ্চতর ফ্রিকোয়েন্সিগুলিতে এলডিওর লাভ হ্রাস শুরু হয় তবে কেন আমরা উচ্চ ফ্রিকোয়েন্সিগুলির কথা বলছি কারণ এটি একটি ডিসি ইনপুট ডিসি আউটপুট অবশ্যই এই ফ্রিকোয়েন্সিটি হ্যাঁ অবশ্যই আসে আমরা Wave সম্পর্কে উল্লেখ করলাম ঠিকই আপনি শিহর পেতে শুরু করবেন কীভাবে রিপল এলডিওতে প্রবেশ করবে কীভাবে এটি এখান থেকে প্রবেশ করে এটি এখান থেকে প্রবেশ করে এবং কেন waveটি এখান থেকে প্রবেশ করে হ্যাঁ আমরা আপনাকে এই কথাটি উল্লেখ করেছিলাম যে এটি আমাদের 5 ভোল্ট বলে এবং এটি এখানে 3 ভোল্ট এখানে ডিসি অবশ্যই এই 5 ভোল্ট কেবল এই এলডিওর সাথে সংযুক্ত হচ্ছে না তবে এটি অন্যান্য লোডগুলির সাথেও সংযুক্ত এবং তারা খুব স্যুইচিং লোড হতে পারে এটি কোনও ডিএসপি হতে পারে এটি অন্য কোনও সিপিইউ বা অন্য কোনও বোঝা হতে পারে যা আসলে পাম্প করছে এবং এটি স্যুইচিং হচ্ছে এবং এটি স্যুইচিংটি একটি রিপল ইনপুট তৈরি করছে যা আপনি খাওয়ানো প্রকৃত ডিসির উপরে উঠছে এটি এমনও হতে পারে কারণ একটি ডায়াগ্রামটি মনে রাখুন যা আমি এই 5 ভোল্ট আঁকেছিলাম তা আসলে 12 ভোল্ট থেকে আসতে পারে এবং মাঝখানে বাক কনভার্টার যা 12 ভোল্ট থেকে 5 ভোল্টে বক করছে সুতরাং সেই বক রূপান্তরকারী স্যুইচিং ফ্রিকোয়েন্সিটি V¿ তেও উপস্থিত হচ্ছে এবং এর প্রচুর অংশটি রিপলটি ফিল্টার করে আসলে চাপা পড়ছে সুতরাং রিপল দমন রিপল দমন আসলে এলডিও দ্বারা করা হচ্ছে কারণ উচ্চ লাভ ডান উচ্চ লাভ আসলে রিপল দমন অনেকটা করছে তবে এটি তাত্পর্যপূর্ণ নাও হতে পারে এটি একটি রিপল খুব বেশি এবং অতএব এর ক্ষমতা এলডিও রিপল সরানোর জন্য এলডিওর ক্ষমতাটি পাওয়ার সাপ্লাই প্রত্যাখ্যান অনুপাতের অধিকার দ্বারা দেওয়া হয়েছিল এবং আমরা এর জন্য প্রকাশটি কমিয়ে দিয়েছি সুতরাং এই প্যারামিটারটি সন্ধান করুন তা নিশ্চিত করুন যে এখানে আপনার আউটপুটটি সর্বদা পরিষ্কার থাকে বিশেষত যদি আপনি অ্যানালগ লোড চালাচ্ছেন যা Vout কোনও পরিবর্তন সহ্য করতে পারে না যদিও লাভটি খুব বেশি হলেও এটি করছে সুতরাং এটি খুব সহজ যদি উপায়টি খুব বেশি হয় তবে এটি খুব সংবেদনশীল আউটপুটে প্রদর্শিত ইনপুটটিতে যে কোনও ছোট প্রকারের তাড়াতাড়ি এলডিও দ্বারা দ্রুত সংশোধন করা হয়েছে কারণ এটি উচ্চ লাভ কারণ এটি উচ্চ সংবেদনশীলতা তবে যদি এটি সত্যিই অনেকটা এইরকম দুল দেয় তবে আপনি এখানে কোনও স্থিতিশীল আউটপুট পেতে সক্ষম হবেন না এলডিওর ক্ষমতাটি খুব ছোট একটি V¿ গ্রহণ করার এবং এইটিকে হ্রাস করার এই রূপান্তরটি করার ক্ষমতা রাখে এবং আপনাকে একটি পরিষ্কার আউটপুট দেওয়া হল এলডিও হল পিএসএসআর প্যারামিটারটি হতে হবে আমরা নির্ভুলতার দিকেও নজর দিয়েছিলাম আমরা এটিও জানি আপনি এই সত্যটি জানেন যা পিএসএসআর নির্ভুলতার জন্য আপনার উচিত হওয়া উচিত এটি অন্য একটি প্যারামিটার সমস্ত গুরুত্বপূর্ণ পরামিতি আমি যখন আপনাকে একটি ডেটা শীট দেখাব তখন এটি আরও স্পষ্ট হয়ে উঠতে শুরু করবে সুতরাং আসুন এখন আমাদের দৃষ্টি আকর্ষণ করুন কোনও ডাটা শীটটি দেখার জন্য আমি আপনাকে এই ডেটা শীটটি দেখাব এখন এই ডেটা শীটটিতে কোনও প্রস্তুতকারকের কোনও বিক্রেতার পক্ষে আমার পক্ষপাতিত্ব নেই তবে আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি এটি কেবল সুবিধার্থে বেছে নিয়েছি সুতরাং আমি এটি এখানে রাখি সুতরাং যে কোন পটভূমি সুতরাং আপনি এটি ডাউনলোড করতে পারেন এটি প্রদর্শিত হয় যে এটি খুব পরিষ্কার নয় সুতরাং এই এলডিও থেকে একটি নম্বর লিখুন আপনার নম্বর দিন দয়া করে যখনই আপনার কাছে ইন্টারনেটে যেতে হবে এবং এই নিয়ন্ত্রকটি সন্ধান করুন দয়া করে সন্ধান করুন আমার কোনও বিক্রেতার কাছে নির্দিষ্ট সুনির্দিষ্ট পছন্দ নেই তবে আমি এখনও তা গ্রহণ করেছি গৃহীত এটি টিপিএস টিপিএস 780 ঠিক আছে দেখুন এটি কেবলমাত্র এটির উদাহরণ হিসাবে আমি নিয়েছি এটি একটি লোড ড্রপআউট লো ড্রপ আউট নিয়ন্ত্রক এবং খুব প্রথম শীটটিতে আপনি কিছু সুন্দর নম্বর দেখতে পাবেন প্রথম জিনিস আপনি দেখতে পাবেন কম IQ আপনি জানেন স্পষ্টতই আপনি জানেন যে এটির অর্থ যা কিছুই নয় তবে স্থল বর্তমান এটি কিছুই নয় এটি এলডিও দ্বারা পরিচালিত কারেন্টের জন্য গৃহীত বর্তমান ছাড়াও এটি 500 ন্যানো অ্যাম্পিয়ার চমত্কার এটি এমনকি 1 মাইক্রো ওয়ান 500 মাইক্রোও নয় সুতরাং 1000 ন্যানো একটি মাইক্রো রাইট সুতরাং এটি ঠিক অর্ধেক মাইক্রোম্পিয়ার সুতরাং এটি অর্ধেক মাইক্রোম্পিয়ার খুব ভাল এটি আপনাকে সর্বোচ্চ 150 মিলি অ্যাম্পিয়ারের Iload দিতে পারে আমরা আপনাকে 150 মিলিমিপিয়ার দিতে পারি এটি 200 মিলিভোল্ট এবং 200 মিলিভোল্টের মধ্যে 150 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে লোড ড্রপ আউট রয়েছে ওহে ছেলেরা এখন আপনি বুঝতে পারছেন এটি কী দুর্দান্ত চশমা আপনি দেখতে পাবেন যে এটি অবশ্যই সর্বোচ্চ ড্রপআউটে সম্মত হতে হবে কেন এটি সর্বাধিক ড্রপআউট কেন এটি সর্বাধিক বর্তমান আপনাকে দিতে পারে 150 মিলিঅ্যাম্পিয়ার স্পষ্টতই এই 200 মিলিভোল্টস সর্বাধিক বর্তমান এ আপনার নিম্নাঙ্কন সম্ভবত 25 মিলিঅ্যাম্পিয়ার হয় তবে এটি কম এবং কম হতে পারে 50 মিলিভোল্ট কম ড্রপআউট এর জন্য আবার ডেটা শীট আপনাকে সাহায্য করতে পারে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে ড্রপ কী ড্রপ কী 25 মিলিঅ্যাম্পিয়ারের লোডের ড্রপ কী আপনি যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করেন তথ্য শীট আপনাকে বলবে সুতরাং দয়া করে আপনার ডেটা শিটগুলি সন্ধান করুন এবং আমরা এই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি কেবল আপনাকে একটি তথ্য শীট বুঝতে সাহায্য করছি আপনি দেখতে পাবেন যে প্রায়শই এটি তাদের কমবেশি সমস্ত ডেটা শিটের মতো হবে সুতরাং এটি একটি জিনিস যথার্থতা অন্য একটি প্যারামিটার যথার্থতা আমরা এটি নিয়ে আলোচনা করেছি আমি বিশদ লোড লাইন এবং তাপমাত্রার উপর 3 নির্ভুলতা পাবেন না এই বাক্যটি কত সুন্দর তা দেখুন এটি লোড রেগুলেশন লাইন নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা মনে রাখবেন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছি সবকিছু ভাল এবং সুন্দর বলে মনে হচ্ছে Vout আপনার প্রয়োজন Vout 33 ভোল্টের ইনপুটটি 5 ভোল্টের সাথে আপনি কোনও লোড সংযুক্ত আছেন যা সর্বোচ্চ V ছাড়িয়ে যায় না V¿ স্থিতিশীল বলে মনে হয় না স্থির হয় স্থিতিশীল কারেন্ট অঙ্কিতও ঠিক আছে তবুও কেন Vout সর্বদা ওঠানামা করছে কারণ রেফারেন্সটি টস করার জন্য রেফারেন্সটির আউটপুট ওঠানামা করলে প্রকৃতপক্ষে ওঠানামা করতে পারে স্পষ্টতই পরিবর্তন হতে চলেছে এবং কেন পার্থক্য ওঠানামা করছে কেন রেফারেন্স কারণ তাপমাত্রা এটি প্রভাবিত করে আপনি একটি এসি রুমে সমস্ত গণনা করতে এবং এটি যা খুব ভালভাবে কাজ করেছিল তা যাচাই করে নেওয়ার মুহূর্তে আপনি একে ক্ষেতের ভিতরে রেখেছিলেন একটি বিদ্যুৎ সরবরাহ বলি যেখানে আপনি জানেন যে হিটার বা আইসিতে আঘাত করছে এমন কোনও জিনিসের মতো শক্তি ছড়িয়ে দেওয়ার উপাদান স্পষ্টতই চারপাশের তাপমাত্রাটি চারদিকে যেমন বৃদ্ধি পেয়েছিল এবং একসময় তাপমাত্রা জংশনের তাপমাত্রা বৃদ্ধি করে উল্লিখিত পরিমাপের কথা উল্লেখ করে আমি আপনাকে এলডিওর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করি যখন আপনি ডেটা শীটগুলি দেখেছিলেন প্রকৃতপক্ষে তাপমাত্রা এত বেড়ে গেলে পরিকল্পনার জন্য কী ড্রপ আউট তা নির্দিষ্ট করে স্পষ্টতই এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি এই নির্দিষ্ট এলডিওর নির্ভুলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামিতি অন্যান্য গুরুত্বপূর্ণ পরামিতিগুলি কী কী 15 থেকে 4 ভোল্টের দ্বৈত ফিক্সড আউটপুট ভোল্টেজগুলিতে উপলব্ধ যা অন্য একটি প্যারামিটার 12 থেকে 55 বা একটি দ্বৈত স্তরের আউটপুট সংস্করণে সামঞ্জস্যযোগ্য সংস্করণে উপলব্ধ এই টিপিএস 780 এর মতো মনে হচ্ছে এমন আরও একটি আকর্ষণীয় বিকল্প রয়েছে আসুন আমরা দেখুন এই টিপিএস 780 এর ভিত্তিতে আপনি কীভাবে আপনার সিস্টেমটি ডিজাইন করতে পারেন তিনি কী বলেন যে আপনাকে vin নিতে হবে বলুন আমি এখন কেবল একটি ব্লক ডায়াগ্রামের অবস্থার মধ্যে যাচ্ছি ঠিক c আপনি এটি খুব ভাল জানেন আপনাকে একটি মান দেয় এটি এক মাইক্রোফার্ড হওয়া উচিত সুতরাং আসুন আমরা সেই মাইক্রোফার্ডটি ফিরিয়ে আনি তিনি বলে আপনার একটি Vout রাখা উচিত Vout 22 ভোল্ট থেকে 33 পর্যন্ত প্রোগ্রামযোগ্য এটি একটি প্রোগ্রামেবল এলডিও এটি আপনাকে দিতে পারে এবং তিনি পরামর্শ দেন যে এই Cout 1 মাইক্রোফার্ড হওয়া উচিত এবং এটি আপনার Vout এটি স্থল খুব ভাল এখানে তিনি আরও পিন দিয়ে দিয়েছেন এটিকে বলা হয় Vset আমি এই মুহুর্তে এটি ব্যাখ্যা করব এবং তারপরে এই সক্ষমটি সঠিকভাবে সক্ষম করতে সক্ষম হবে সক্ষমটিও আপনাকে ট্রিগার Triggeredদেওয়া যেমন রয়েছে সুতরাং এটি আমার মনে হয় আমি বিভ্রান্ত করতে চাই না আমি আবার এটি এই Vset এর মতো আবার এখানে দেখাব আমি এটির মতো দেখাবো আমি সক্ষম দেখাবো দুঃখিত আমি মনে করি এটি আরও ভাল আমি এইটিকে এখানে সরিয়ে নিয়েছি এবং Vset 2 পিন রয়েছে আমাদের আছে প্রতিক্রিয়াটি কোথায় আসছে তা এই মুহুর্তের জন্য তিনি যথেষ্ট দেখান নি সুতরাং ত্রুটির জন্য এটি সঠিকভাবে দুঃখিত দেখাতে হবে সুতরাং এই স্থলটি এই চিপটি আপনাকে ফ্লাইয়ের উপরে খুব গুরুত্বপূর্ণভাবে 22 ভোল্ট থেকে 33 ভোল্টের প্রশ্ন দেয় যে আপনি এটি কেন চান এবং আপনি এটি কীভাবে করেন আপনি যদি সেটাকে বাস্তবে সেট করেন তবে এটি আপনার কাছে Vset রয়েছে সহজ এটি সম্পর্কে একটি ধারণা রয়েছে আপনি দেখতে পারেন যে অনুমানটি আমি মনে করি এটি 04 এবং এটি 12 ভোল্ট এটি 04 ভোল্ট এবং 12 ভোল্ট আপনি যদি ০৪ ভোল্ট করেন তবে আপনি 22 পাবেন আপনি যদি এই পিনটিতে 12 ভোল্ট করেন তবে আপনি 33 পাবেন এটি উড়ে যাওয়ার সৌন্দর্য এটি মনে রাখবেন এটি ইতিমধ্যে সংযুক্ত আছে এটি লোড মাইক্রো কন্ট্রোলারের সাথে যুক্ত একটি এলডিও রয়েছে সম্ভবত সেখানে রয়েছে এমন একটি রেডিও যা সেন্সরগুলির সাথে সংযুক্ত থাকে এবং এরপরে এটি কেন গুরুত্বপূর্ণ আপনি কেন এটি করতে চান ঠিক আছে আপনি জানেন যে বিদ্যুৎ অপচয় হ্রাসের প্রথম স্ট্যান্ডার্ড সমীকরণ পাওয়ার অপসারণ স্থির শক্তি ভোল্টেজকে বর্তমান প্লাসে অন্তর্ভুক্ত করে আপনি যদি V থেকে নামেন তবে V তে নিচে রাখলে সিস্টেমের শক্তি অপচয়ও হ্রাস পেতে থাকে আপনি যদি কম ভোল্টেজের সাথে আপোস করতে আপত্তি করেন না তবে দেখুন কম ভোল্টেজ এটি ঠিক আপনি জানেন না কেন আমরা কেন কেবল ভোল্টেজ হ্রাস করতে চলেছি যা সেভাবে কাজ করে না আপনি যদি ভোল্টেজ কমিয়ে দেন তবে আপনি কম বা কমতে আবদ্ধ হন কারণ ডিজাইনের আপনাকে এফ কমাতে হবে এফ এছাড়াও হ্রাস করতে হবে এই কারণেই লোকেরা ডিভিএফএস বলে আসলে আপনি ডিভিএফএসে প্রচুর literature দেখতে পাবেন ডায়নামিক ভোল্টেজ ফ্রিকোয়েন্সি স্কেলিং এটি স্কেলিং এটি ফ্রিকোয়েন্সি এটি ডায়নামিকের জন্য ভোল্টেজ ডি এর জন্য v কিছু লোক ডিভিএফএস এও বলে যে তারা পৃথক হবে এবং বলবে আমি কেবলমাত্র ভি পরিবর্তন করব তবে আমি এত চিন্তা করব না আমি এফ ডায়নামিক ভোল্টেজ স্কেলিং গতিশীল ফ্রিকোয়েন্সি স্কেলিং সম্পর্কে এতটা চিন্তা না করেই করব না তবে এটি অবশ্যই এই দুটি আলাদা জিনিস রয়েছে যা আপনি আসলে লিভার হিসাবে খেলতে পারেন তবে যদি আপনি ভোল্টেজগুলি উল্লেখযোগ্যভাবে কম হ্রাস করতে শুরু করেন তবে আপনি আবদ্ধ হন যে আপনি কোনও নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আসলে কাজ করতে পারবেন না সুতরাং আপনাকে অন্য কথায় ফ্রিকোয়েন্সিটি টানতে বাধ্য করা হবে সেখানে একটি ছোট পরিসীমা থাকবে যার উপর দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করে কেবল ডিভিএস করতে পারবেন তবে আপনি যদি বৃহত্তর পরিবর্তন করেন তবে ফ্রিকোয়েন্সিটি হ্রাস করতে আপনার আবদ্ধও হয় সুতরাং আপনি এগুলি আলাদা করতে পারবেন না যে এটি নোট করতে হবে কখনও কখনও আপনি পারেন এবং কখনও কখনও আপনি পৃথক করতে পারবেন না সুতরাং আপনি যদি ভোল্টেজের পরিবর্তন সম্ভবত কম রাখেন তবে আমি এগুলি আলাদা করতে পারি লিখতে লিখতে এটি স্থির ফ্রিকোয়েন্সি আপনি ফ্রিকোয়েন্সিটি ঠিক করতে পারেন এবং কেবলমাত্র ভোল্টেজের সাথে খেলতে বা পরিবর্তন করতে পারেন তবে কখনও কখনও এটি এমন পরিস্থিতিতে থাকে কেস ফ্রিকোয়েন্সিও হ্রাস করতে হবে আপনি যদি ভোল্টেজ কম রাখেন তবে আপনাকে কম ফ্রিকোয়েন্সি কম করতে হবে ফ্রিকোয়েন্সি কমার প্রভাব কী ফ্রিকোয়েন্সি হ্রাস করার অর্থ এইভাবে যাওয়ার পরিবর্তে ঘড়িটি যেতে চলেছে যা আপনি একটি নীচে যাচ্ছেন যাচ্ছেন আমাদের এই জাতীয় কিছু বলতে দিন তার মানে আপনি দেখতে পাবেন যে এখানে ওঠার পরিবর্তে এটি এখানে আসলে উত্থিত হয়নি প্রকৃতপক্ষে এটি এখানে নিচে পড়েছে এবং এটি ঠিক এর পরে এবং এর তুলনায় নীচের ঘড়ির ফ্রিকোয়েন্সি সুতরাং এখানে একটি ঘড়ি এটি ঘড়ি 1 এবং এটি ঘড়ি 2 স্পষ্টতই ঘড়িটি 1 ঘড়ির চেয়ে 2 টি বেশি সুতরাং এটি যদি আপনার ঘাটতি হ্রাস করতে পারে এবং স্রেফ অর্জন করতে পারে এমন কিছু সেন্সর ডেটা অর্জনের জন্য সম্ভবত আপনার সিস্টেমটি নীচের ঘড়ির সাথে চলছে তা আপনার মনে হয় না তবে এটি প্রভাব ফেলবে ডেটা তবে আপনি যদি গণনা করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু করছেন বা আপনার কাছে সত্যিকার অর্থে নির্দিষ্ট সংক্রমণ পরিচালনার জন্য বা যোগাযোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্রিয়াকলাপের জন্য একটি স্থিতিশীল ঘড়ি প্রয়োজন হয় আপনার অবশ্যই একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এর একটি ঘড়ি থাকতে হবে এর অর্থ আপনাকে ঘড়ির ফ্রিকোয়েন্সি বাড়াতে হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে আউটপুট ভোল্টেজকে উচ্চতর রেল ভোল্টেজ পর্যন্ত যেতে হবে এটি এমন একটি সময় যখন আপনি প্রকৃতপক্ষে বেশিরভাগ কাজটি 22 এ করবেন এবং যখন আপনি সেন্সর অধিগ্রহণের জন্য এটি একটি 22 ভোল্ট আপনি যখন গণনা করতে চান এবং যখন আপনি অন্যান্য ডেটা ট্রান্সফার বা ডেটা যোগাযোগ করতে চান তখন আপনাকে আসলে টানতে হবে আপনাকে সিস্টেম এমবেডেড সিস্টেমের রেল ভোল্টেজটি 33 এ টানতে সক্ষম হবে সামগ্রিকভাবে ধারণাটি হল যদি আপনি 22 ভোল্টে কাজ করে থাকেন তবে একটি বড় সময়কালের জন্য পাওয়ার রক্ষা করা স্পষ্টতই একটি বিদ্যুৎ খরচ নেমে এসেছে যার অর্থ আপনার ব্যাটারির জীবন সহজভাবে কীভাবে প্রভাবিত হয় সুতরাং এমন কোনও এলডিও সন্ধান করুন যা আপনার আউটপুট ভোল্টেজকে 024 ভোল্ট থেকে 12 ভোল্টে গতিশীল সেট করার ক্ষমতা রাখে সুতরাং গুগল বা অন্য কোনও সার্চ ইঞ্জিনে এটি ঘুরে দেখার জন্য কারণ আমি কোনও নির্দিষ্ট অনুসন্ধান ইঞ্জিনের পক্ষপাতদুষ্ট নই এটি টিআই হতে পারে এর মতো বিভিন্ন সংস্থার কাছ থেকে সঠিক অনুসন্ধানের জন্য ব্যবহার করুন এটি লিনিয়ার হতে পারে প্রযুক্তিগুলি এটি সমৃদ্ধ প্রযুক্তি হতে পারে ম্যাক্সিম বা এই বড় বড় সংস্থাগুলির মধ্যে যে কোনও এলডিও ডিভাইসগুলি তাদের সাবধানতার সাথে এই স্পেসিফিকেশনগুলি পড়তে খুঁজে পায় লোকেরা কেন বাজারে এতগুলি এলডিও রয়েছে বলে আপনি মনে করেন তার নির্দিষ্ট কারণ রয়েছে কারণ তারা আসলে তৈরির আগেই ব্যবধানটি খুঁজে পায় এবং শেষ ব্যবহারকারীটির জন্য সেই উপাদানটি প্রবর্তন করে সুতরাং আপনাকে উপাদানটি সঠিকভাবে চয়ন করতে হবে এবং এটি একটি পছন্দ পছন্দ মানেই ডিজাইন তাই আমরা ইন্টারনেটে ডিজাইনের বিষয়ে কথা বলছি সুতরাং সবকিছু এইভাবে সংযুক্ত হয়ে যায় সুতরাং এই চিপটি আপনাকে সেই ক্ষমতাটি দুটি সেটও দেয় এই চিপটি একটি আকর্ষণীয় কাজও করে এবং আমি চাই আপনি এন এর এই বিন্দুটি সন্ধান করুন এটি পিন সক্ষম ছাড়া কিছুই নয় এই পিনটি কেন গুরুত্বপূর্ণ তা আপনাকেও আমাকে জানাতে আমাকে ফিরে যেতে দিন পূর্ববর্তী ক্লাসগুলি কী মনে রাখবেন আমরা কী বলেছিলাম যে ভারবহন সঠিকতার একটি উদাহরণ নিয়েছি এবং আমরা এটি দেখিয়েছি যে ভারবহনের ভারবহন শর্ত পর্যবেক্ষণ করার অর্থ আপনি বল বহন করার তাপমাত্রা নিরীক্ষণ করার চেষ্টা করছেন এবং আমরা এটি পরোক্ষভাবে করছি আমরা নিউডিএমিয়াম রাখছি চৌম্বকগুলি আমরা চৌম্বকীয় ক্ষেত্রটি পড়ছি এবং আমরা চৌম্বকীয় ক্ষেত্রটি রূপান্তর করছি আমরা সেই নিউওডিয়ামের মাধ্যমে একটি চৌম্বকটি পড়ি এবং এটি তাপমাত্রায় ম্যাপিং করি যা আমরা বলেছিলাম বল বহনকারী অবস্থার একটি ভাল সূচক তবে আমরা সেই আরক ম্যাগনেটগুলি নিউডিমিয়াম ম্যাগনেটগুলিও রেখেছি যাতে আপনি সেখানে একটি কুণ্ডলী রেখে কিছুটা শক্তি ফাঁস করতে পারেন যাতে এটি একটি স্ব চালিত সিস্টেম হয়ে যায় এখন আমরা এও বলেছি যে প্রথম পদক্ষেপটি হল ডেটা অর্জন করা এবং তারপরে যোগাযোগের জন্য সঠিকভাবে শক্তি উপলব্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা এখন আপনি সংযোগ মুহুর্তটি দেখতে পান যে পর্যাপ্ত পরিমাণ শক্তি রয়েছে কেবলমাত্র আপনি এই সমস্ত ক্রিয়াকলাপটি শুরু করতে চান কেবল তখনই যদি আপনি আপনার ক্যাপাসিটরের মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করে থাকেন তবে আপনি সেন্সরটি পড়তে চান সেই হল সেন্সরের মানটিকে মূল্য দিন বা আপনি কোনও যোগাযোগ এবং আরও কিছু করতে চান আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে এই জিনিসটির দিকে মনোনিবেশ করেন তবে আমি আবার আপনার জন্য এই টিপিএস পুনর্নির্মাণ করব সুতরাং আপনি সত্যিই এই সক্ষম পিনটি বুঝতে পেরেছি যা আমি করি আসলে আমি এটি ডানদিকে সরিয়ে নিয়ে যাব যাতে আমার বাম দিকে পর্যাপ্ত জায়গা থাকে এটি এখানে টিপিএস 780 এক্স এর বহু সংস্করণ সুতরাং কেবল এই সক্ষম পিনটি এখানে নিন আমার মনে হয় আমাদের বাইরে এটি লেখার সম্মেলন ছিল সুতরাং আমাকে এটি এখানে লিখতে সক্ষম করুন আমার একটি শক্তি কাটা যা একটি বড় ক্যাপাসিটারের মধ্যে শক্তি সঞ্চয় করে চলেছে এটি যা আমি শক্তি সঞ্চয় করছি এটি আমার ফসল কাটার ক্যাপাসিটর এখন কেবল একবার আপনি জানেন যে পর্যাপ্ত আছে সুতরাং আস্তে আস্তে এই ভোল্টেজটি এই ক্ষমতাটি তৈরি করছে বলুন যে এটি তৈরি করতে হবে আমাদের বলার জন্য এটি একটি উদাহরণ হিসাবে সঠিক হিসাবে 5 ভোল্ট তৈরি করতে হবে সুতরাং এটি আস্তে আস্তে শুরু হয় যেহেতু শক্তিটি এতে পাম্প করে রাখে আস্তে আস্তে 01 ভোল্ট 02 ভোল্ট এবং তাই আরও অনেক কিছু নির্মাণ শুরু করা যাক এবং এটি আরও 5 টি ভোল্টে আসা যাক একবার আপনি জানেন যে এটি 5 ভোল্টে এসেছে কেবল তখনই আপনি এখানে একটি স্থিতিশীল Vout চান যা স্পষ্টতই আমি এখানে আরএলকে বোঝাতে চাই যা মূলত বৈদ্যুতিন ছাড়া কিছুই নয় যা আমরা চৌম্বকীয় ক্ষেত্রটি চৌম্বকীয় পড়ার জন্য সমস্ত সংবেদককে নিয়ে গঠিত দুঃখিত চৌম্বকীয় ক্ষেত্রটি র্যাম বা ফ্ল্যাশে সঠিকভাবে চৌম্বকীয় ক্ষেত্রটি পড়া এবং তারপরে একটি যোগাযোগ করে এবং আমরা বলেছিলাম যে আমরা এই সিস্টেমের সম্ভাব্য যোগাযোগ হিসাবে ব্লুটুথ নিম্ন শক্তি ব্যবহার করতে পারি দুর্দান্ত সুতরাং এই বিষয়টি আমরা আমাদের পূর্ববর্তী শ্রেণিতে বিয়ারিং মনিটরিং প্রকল্পের অ্যাপ্লিকেশনটিতে আলোচনা করেছি যা আমরা মনে রেখেছিলাম আপনি এখন কীভাবে এটি ট্রিগার করবেন ভাল এটি বেশ সোজা এগিয়ে ডান দুটি প্রতিরোধকের ওফ সমান্তরাল দুটি প্রতিরোধকের লাগান এবং এটি আপনার সংযোগ করতে পারেন যা আপনার আউট এক এবং আপনি কীভাবে R1 এবং R2 চয়ন করেন আপনি R1 এবং R2 পছন্দ করেন যে এখন এখানে এই গেমটি সক্ষম হয় আপনি যদি এই ছবিতে ফিরে যান তবে এটি 04 হয় এটি 12 ভোল্টের বন্ধ এটি 12 ভোল্ট এটা চালু সুতরাং আপনার নকশাটি এমন হওয়া উচিত যে আপনি এখানে যে কোনও সময় এখানে 5 ভোল্ট থাকবেন আমি রেজিস্টর ডিভাইডার নেটওয়ার্ক করতে যাচ্ছি না দয়া করে R1 এবং R2 এর যথাযথ মানগুলি সন্ধান করুন যেখানে 5 ভোল্ট থাকলে আপনি কেবল 12 পাবেন ফসল কাটা জুড়ে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই ফলনকারীদের সাথে আপনি এই সক্ষম পিনটি কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যা ভারবহনটির লিঙ্ক এবং এটি এমন একটি লিঙ্ক যা আপনি আসলে একটি দুর্দান্ত পাওয়ার বোর্ড ডিজাইন করতে পারেন সুতরাং কেবলমাত্র যখন যথেষ্ট পরিমাণে শক্তি কাটা হয় আপনার সম্পূর্ণ সিস্টেমটি খুব ভালভাবে কাজ করে আপনি এটিকে এখনই সক্ষম করতে চান আপনার এই পরিস্থিতিতেটি সম্পর্কে আপনি কী ভাবছেন যদি আপনি এখানে 5 ভোল্ট রাখেন তবে আপনি 12 পাবেন এটি আপনাকে যা দেবে তা দেবে যা আমাদের বলুক এটি আপনাকে 33 ভোল্ট দেবে এবং মুহুর্তের মধ্যেই এই 33 চাপটি লোড হয়ে যাবে স্থিতিশীল থাকুন কারণ এলডিও স্থিতিশীল হওয়ার আশা করা হয় এবং এটি এই 5 ভোল্ট থেকে আসছে এবং কাটা কেবল ধীরে ধীরে এই সিস্টেমে শক্তি ফিরিয়ে আনছে আমাদের বলুন যে এটি তাত্ক্ষণিকভাবে আসবে যখন এটি 49 ভোল্ট হয়ে যাবে যদিও কিছু তাত্ক্ষণিক সময়ে শক্তি আবার পূরণ হচ্ছে এটি 49 ভোল্ট যদি এটি 49 হয় তবে এটি স্পষ্টতই নীচে যেতে চলেছে এবং এটি নীচে চলে যাচ্ছে এবং এই সক্ষম পিনের কী হবে তা প্রশ্ন হবে ঠিক আছে এলডিওর রয়েছে যা আপনি যদি এই সেট ভোল্টেজের নীচে যান তবে এই সারণী পিনটি 12 এর সেট ভোল্টেজের নিচে যেতে সক্ষম করবে তারা আসলে আপনাকে 0 আউটপুট দেয় সেখানে এলডিওর রয়েছে যার মধ্যে এক ধরণের হিস্টেরিসিস রয়েছে যা কাজ করছে তার অর্থ এটি কোনও বিন্দুর প্রয়োজন ও এটি চালু করতে 12 ভোল্টের প্রয়োজন তবে স্যুইচ অফ করতে আপনাকে এটি 04 ভোল্টের চেয়ে কম করতে হবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে 5 টি ভোল্ট যখন কাটা কাটা বিদ্যুৎ ফলনকারী সত্ত্বেও স্যুইচগুলি চালু করে ধীরে ধীরে ক্যাপাসিটারের মধ্যে শক্তি দেয় এরই মধ্যে ক্যাপাসিটারের স্রাবও ধীরে ধীরে প্রয়োজনীয় ভোল্টেজের সাথে ধীরে ধীরে নীচে নেমে আসে এমনকি 55 ভোল্ট থেকে 39 বা এমনকি 35 এর মধ্যে নেমে আসে বা উদাহরণস্বরূপ 35 বা নীচেও চলে যায় কারণ যে হারে শক্তি ব্যয় করা হচ্ছে তার হারের চেয়ে অনেক বেশি এই ফসল কাটারের মাধ্যমে শক্তিটি পুনরায় পূরণ করা হচ্ছে যা এটি কাজ করে চলেছে কারণ এই পয়েন্টটি 04 ভোল্ট হয়ে যাওয়ার আগে এই নিয়ামক আমরা সন্তোষজনকভাবে কাজ চালিয়ে যাব সুতরাং এটি এই নির্দিষ্ট নিয়ন্ত্রকের সম্পর্কে ভাল জিনিস যা টিপিএস 780 এই নকশাটি সম্পর্কে এত বেশি এই নির্দিষ্ট নিয়ামকের সম্পর্কে আমাদের এখানে রয়েছে এখন আমি আপনাকে এই নিয়ামকের অন্যান্য বিশেষ উল্লেখগুলিও বলতে পারি সুতরাং আমরা এই সেটটি নিয়ে আলোচনা করব যার অর্থ আপনি এটি ব্যবহার করতে পারবেন সুতরাং আমরা সেট করেছিলাম আপনি ডিভিএফএসের জন্য কার্যকরভাবে এটি ব্যবহার করতে পারেন এবং ডিভিএফএসের মাধ্যমে এখন আপনার ভার বোঝাও চালিয়ে যেতে পারে সুতরাং উদাহরণটি বিভ্রান্ত করবেন না ডিভিএফএস অ্যাপ্লিকেশনগুলির জন্য ভি সেটটি ব্যবহার করা যেতে পারে যদি আপনি ভার্চিং প্রকল্পে আপনার লোড মাইক্রোকন্ট্রোলার যা কিছু বেছে নেন তা যদি এটি 22 থেকে শুরু করে আমি উদাহরণটির যে পরিসীমা জুড়ে উল্লেখ করেছি তার উদাহরণ পর্যন্ত কাজ করতে সক্ষম হয় ঠিক এটি 22 থেকে কাজ করে সুতরাং আমি এখানে উল্লেখ করেছি যে এটি সমর্থন করতে যদি এটি 22 ভোল্ট থেকে 33 ভোল্টে কাজ করতে সক্ষম হয় দয়া করে এগিয়ে যান এবং ডিভিএফএস বাস্তবায়ন করুন এবং মাইক্রোকন্ট্রোলার পিনটি আপনার জন্য আসলে কিছু বলা হয়েছে এবং আপনি কীভাবে এটি ব্যবহার করেন আপনার জন্য সোজা এগিয়ে প্রস্তুত করুন যে আমি এই আরএলকে মাইক্রোকন্ট্রোলারের সাথে প্রতিস্থাপন করব এবং আমি নিশ্চিত করব যে আমি এই মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে 1 বা 0 দিই আমি এখন আমি মাস্টার এবং নিয়ামক আমি এখন সিদ্ধান্ত নিই যে আমার রেল ভোল্টেজটি কী হওয়া উচিত এটি Vcc ঠিক কিনা এটি 22 হওয়া উচিত কিনা আমি কিছু জিনিস করতে চাই বা ৩৩ করতে চাই কিনা তাও বাকি আছে আমার কাছে এই সাধারণ উদ্দেশ্যে ইনপুট আউটপুট যা জিপিআইও বলা হয় তার ভিত্তিতে আমি জিপিআইও পিনটি ট্রিগার করতে পারি সেই অনুযায়ী আমি এটি কম টানতে পারি বা আমি এটি আরও টানতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি যে এই Vset উপর ভিত্তি করে মাইক্রোকন্ট্রোলারের রেল ভোল্টেজ কী হওয়া উচিত পদ্ধতি সুতরাং কন্ট্রোলারের জন্য পাওয়ার সাপ্লাইয়ের নকশাটি সমালোচনামূলক কারণ এলডিও কেবল আপনাকে ভাল স্থিতিশীল আউটপুট ভোল্টেজ দেওয়ার এবং ইনপুট এবং আউটপুটটির মধ্যে খুব কম ড্রপআউট ভোল্টেজ রাখার কার্যকারিতা রাখে না তবে এটি ব্যবহার করার মতো দুর্দান্ত কার্যকারিতাও এই জাতীয় একটি সুইচ যাতে ফসল কাটা সিস্টেমগুলি ডিভিএফএস করার জন্য এটি ব্যবহার করে বিদ্যুৎ এবং ব্যাটারি চালিত এম্বেড থাকা সিস্টেমগুলি সঞ্চয় করার জন্যও দুর্দান্ত সুতরাং ছবিটি যদি খুব সুন্দর হয় যে আপনি যদি আপনার আইওটি ডিভাইসটি তৈরি করতে চান যা কোনও ব্যাটারি ভিত্তিক সিস্টেম থেকে চালিত হয় ব্যাটারি ভিত্তিক সিস্টেম থেকে আপনি বেশ কয়েকটি দুর্দান্ত কাজ করতে চান বা ব্যাটারি স্ল্যাশ থেকে সুতরাং আমি ব্যাটারি স্ল্যাশ বলব কারণ ফলনকারীরাও গুরুত্বপূর্ণ যে আপনি এলডিওর এই সক্ষম পিনটি আউটপুট লোড চালানোর জন্য খুব কার্যকরভাবে ব্যবহার করতে পারেন সুতরাং এটি ব্যাটারি উৎস এটিই পাওয়ার উৎস এবং এটি এলডিও এবং অবশ্যই আপনি এম্বেডড সিস্টেম যা আমাদের মাইক্রোকন্ট্রোলার হিসাবে ব্লক বলতে দেয় সুতরাং সেখানে একটি মাইক্রোকন্ট্রোলার ব্লক রয়েছে ডানদিকে একটি সেন্সর ব্লক রয়েছে এবং সুরক্ষা পাওয়ার জন্য কিছু রেডিও যোগাযোগের ব্লক রয়েছে তারপরে আপনার এনক্রিপশন ইঞ্জিনগুলি যেমন জানা থাকে এবং এগুলি সমস্ত কিছুই আসলে যা আপনি যা করতে পারেন তা করতে পারেন এলডিওর এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে আউটপুটের ভিত্তিতে বিল্ডিংটি আসলে ট্রিগার করা যায় তবে আপনার যদি এমন পরিস্থিতিতেও থাকে যেখানে এলডিও হল ইনপুটটি আসলে কোনও শোরগোল ডিসি বক রূপান্তরকারী থেকে আসে এটি এখন একটি বাক রূপান্তরকারী দ্বারা প্রতিস্থাপন করা হবে আপনাকে অন্য একটি গুরুত্বপূর্ণ পরামিতি সন্ধান করতে হবে যা এলডিওর পিএসএসআর হিসাবে উল্লেখ করা হয়েছে সুতরাং এই এলডিও সম্পর্কে অনেক কিছু আমাদের এখন অন্য ধরণের নিয়ন্ত্রক যা বাক রূপান্তরকারী তা বুঝতে হবে এবং আমাদের এই ব্যাটারির সাথে বক রূপান্তরকারী বোঝার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যয় করা উচিত আমি বাকী রূপান্তরকারীরা কীভাবে বাস্তবে আমাদের জন্য যাদু করতে পারে তা সংযোগ করতে চাইব সিস্টেমের ব্যাটারি লাইফ উন্নতি সুতরাং আসুন আমরা এই অংশে কিছুটা সময় ব্যয় করি আরও বড় করে বক রূপান্তরকারীদের বোঝার জন্য একটি শেষ প্যারামিটার যা আমি ভেবেছিলাম এটি খুব কার্যকর হবে যা আমরা আলোচনা করেছি তবে আমরা দেখতে পাইনি যে তিনি পিএসএসআর সম্পর্কে উল্লেখ করবেন বলে মনে হয় না অন্যান্য ডেটা শিটগুলি প্রকৃতপক্ষে ডেটা শিটে পিএসএসআর সম্পর্কে কথা বলবে কারণ এটি উদ্বেগের বিষয় নয় কারণ এটি প্রদর্শিত হয় এটি প্রত্যাশা করে যে কোনও ব্যাটারি উত্স থেকে ইনপুটটি খুব পরিষ্কার সাধারণ অ্যাপ্লিকেশনগুলি আপনার অবশ্যই মনে রাখতে হবে যে সাধারণ অ্যাপ্লিকেশনগুলি তাদের মনে রয়েছে এবং সম্ভবত তারা জানে যে ইনপুটটি সম্ভবত কোনও বাক রূপান্তরকারী থেকে আসছে না তবে আসলে এটি কোনও ব্যাটারি উত্স থেকে আসছে এবং তাই এটি কম বেশি খুব পরিষ্কার সেখানে কোনও নেই এই ব্যাটারির অন্যান্য লোড হচ্ছে এমন অন্যান্য সিস্টেমে যা লোডগুলি স্যুইচ করছে তারা কিছুই করছে না এবং সুতরাং এটি কেবলমাত্র একটি ইনপুট হিসাবে সরাসরি এলডিওতে খাওয়ানো হচ্ছে এবং সুতরাং সিস্টেমটি আউটপুট যে উপলব্ধ তা কার্যকরভাবে পরিষ্কার কিন্তু তাই এর অর্থ আপনি যদি এই এলডিওর পিএসএসআর না জানেন তবে পিএসএসআরটি বিবেচনায় নেওয়া হয়নি এবং আপনার যে ধরনের বোঝা চলে আসছে এটি সঠিক এলডিও নয় এখন আপনি জানেন যে আমার যদি না থাকে তবে অনুমান আমি এটি ব্যবহার করতে যাচ্ছি না কারণ তাদের কাছে গোপন তথ্য রয়েছে বলে মনে হয় সম্ভবত এটি কোনও বিশদ নথিতে রয়েছে যা আপনাকে সন্ধান করতে হবে এটি গুরুত্বপূর্ণ যেহেতু এটি একটি ডেটা শীট যার বেশ কয়েকটি অধ্যায় রয়েছে সুতরাং এই ডেটা শিটের কোথাও আপনাকে পিএসএসআর এর প্যারামিটারের সন্ধান করতে হতে পারে এটি এখন অন্য ধরণের নিয়ামকগুলিতে চলে যাই যাকে বলা হয় বাক রূপান্তরকারী সুতরাং আসুন আমরা বক রূপান্তরকারীগুলি দেখতে পাই এবং চেষ্টা করি এবং দেখি কীভাবে আমরা এই বক রূপান্তরকারীগুলি আইওটি ডিভাইসের পাওয়ার সাপ্লাই ব্লকে ব্যবহার করতে পারি এই চিত্রটি স্মরণ করুন যা আমরা গতবার আঁকলাম আমরা দ্রুত উল্লেখ করেছিলাম যে আপনি কোনও এলডিওর ব্লক ডায়াগ্রাম আঁকানোর উপায়ের মধ্যে কোনও পার্থক্য নেই এবং বক কনভার্টারের একটি সাধারণ সিরিজ পাস উপাদান রয়েছে এখানে এবং তারপরে রেফারেন্সটি রয়েছে এবং আপনি এই দুটি প্রতিক্রিয়া প্রতিরোধকের সাথে রেফারেন্সটি তুলনা করার চেষ্টা করছেন এখন শক্তিটি আসলে এই এল ইনডাক্টরে এই এল মানটিতে সংরক্ষণ করা হয় এবং তারপরে এখানে ডায়োড থাকে এটি সাধারণত স্কোটকি ডায়োড হতে পারে যা আপনাকে নিম্নলিখিত পদক্ষেপে এটি করার অনুমতি দেয় যখন এই আউটপুট ক্যাপাসিটার যখন এই সূচকটি থাকে প্রদত্ত লোডটি পরিষেবা দেওয়ার জন্য আপনাকে একটি বাকী আউটপুট দিতে হবে আসুন আমাদের এটি 5 ভোল্ট বলা যাক এবং আপনি এখানে যা পাচ্ছেন এটি 3 টি ভোল্ট এটি কীভাবে কাজ করে মূলত এই দায়িত্ব চক্রটি নিয়ন্ত্রিত হয় এই স্যুইচিংটি এই স্যুইচিংকে এই ইনপুট ভোল্টেজের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং সিরিজ পাস আপনাকে শক্তি স্থানান্তর করতে দেয় এবং এটি এখানে সূচকগুলিতে সংরক্ষণ করুন এবং তারপরে আপনাকে একটি 3 ভোল্ট আউটপুট সরবরাহ করে লোড উত্স করে এখন যদি এই তিন ভোল্ট আউটপুট আসলে পরিবর্তিত হয় কারণ সুতরাং এটি কীভাবে আসবে তা আমরা কেবল এই কারণেই হয়ে উঠছি যে আপনি এই দোলক দ্বারা এই সিরিজটি পাস উপাদানটি স্যুইচ করছেন এবং সেখানে একটি বর্গাকার তরঙ্গ জেনারেটর রয়েছে যা আপনাকে এটি পুনরায় তৈরি করতে দেয় আপনি জানেন যে এটি আপনাকে একটি পিডব্লিউএম সংকেত দেয় মূলত একটি পিডব্লিউএম ব্লক রয়েছে যা আপনাকে এই আউটপুট ভোল্টেজ তৈরি করতে দেয় যা এই নিয়ামকের এই খুব দক্ষ এবং বুদ্ধি স্যুইচিং দ্বারা 3 ভোল্টস কেবল এই কথাটি বলার পরে এখন যদি বলা যায় যে যদি কোনও সুযোগে কোনও গতিশীল অবস্থার অধীনে এই 3 ভোল্টটি আসলে নিচে চলে যায় যার অর্থ এই সিরিজের পাসের উপাদানটির এই চালনটি বাড়াতে হবে তবে এটি একটি ত্রুটি ইনপুট হিসাবে দেওয়া হয়েছে এবং আবার চালনা পরিবর্তন হয়েছে ধারাবাহিক উপাদানটির এবং চালনাটি যেভাবে পরিবর্তিত হয় তা হল ডিউটি চক্রটি পরিবর্তন করে প্রয়োজনীয়ভাবে অর্জিত হয় দায়িত্বগুলি আমাকে এখানে এটি লিখতে দেয় মূলত ডিউটি চক্রটি পরিবর্তিত হয়ে আউটপুট ভোল্টেজটি ফিরে পেতে প্রয়োজনীয় নিয়ন্ত্রিত আউটপুট যেভাবে এটি প্রথম চক্রটিতে ইন্ডাক্টর চার্জে কাজ করে এবং তারপরে সিস্টেমটি বর্তমান বন্ধ করে দেওয়া হয় নীচে নেমে আসে তবে একটি প্রচলিত স্রোত রয়েছে যা মূলত এ লোডের মধ্য দিয়ে এভাবে চলে যাচ্ছে এবং ফিরে ফিরে আসবে সুতরাং লোডটি এই দিকে শক্তি পাচ্ছে এবং অন্য দিকে এই স্কটকি ডায়োডের মাধ্যমে সংবহন যা সূচকটির মধ্য দিয়ে থাকে সুতরাং অন্য কথায় বর্তমান বৃদ্ধি Imax যায় এবং তারপরে বর্তমান হ্রাস ঘটে মিনিট মিনিটে এবং এভাবেই আপনি আউটপুটটিতে যে ভোল্টেজটি সেট করেছেন তার উপর ভিত্তি করে লোডের প্রয়োজনীয়তা লোডের উপর ভিত্তি করে Imax এবং আমি মিনিটের মধ্যে ওঠানামা চালিয়ে যায় এবং আমি সাধারণত ত্রুটি পরিবর্ধক হল পিডাব্লুএম সিগন্যালটিকে আউটপুট নিয়ন্ত্রণ করে ডানদিকে পিডাব্লুএম সিগন্যালটি পয়েন্টটি নিয়ন্ত্রণে ফিরে আসে তা নিশ্চিত করার যত্ন নিচ্ছে সুতরাং আপনি যদি যত্ন সহকারে দেখেন যে আসলে কী ঘটছে আপনি আমি আছি আমি এখানে আছি গল্পের ফাটল গড় বর্তমান কম হল প্রকৃতপক্ষে নিম্ন গড় ডান গড় বর্তমান কম এখন একটি পরিস্থিতি নিন যেখানে এই লোডের প্রয়োজন হয় আমাদের কিছু সংখ্যার একটি স্থির বর্তমান বলা যাক আমাদের নিতে দিন 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যা এই লোডটির প্রয়োজন এবং এই লোডটি আসলে 2 ভোল্ট থেকে কাজ করতে পারে আপনার এখানে 5 ভোল্ট রয়েছে এবং আপনার আউটপুটগুলিতে কেবল 2 ভোল্টের প্রয়োজন সুতরাং এই সমীকরণটি এই জিনিসটি হবে যে Vout আপনার প্রয়োজন কেবল এটি কেবলমাত্র 2 ভোল্টে সেট করতে হবে এই ভোল্টটি যাইহোক নির্বিশেষে লোড কারেন্টটি সর্বদা 20 মিলিঅ্যাম্পিয়ারে স্থির থাকে এটি এমন একটি পরিস্থিতি যেখানে অনেক ট্রান্সমিটার রিসিভারের ট্রান্সমিটার এবং রিসিভারস সার্কিটগুলিতে এই 20 মিলিঅ্যাম্পিয়ারের স্থির বর্তমানের প্রয়োজন সুতরাং ট্রান্স আমাদের মূলত এই 20 মিলিমিপিয়ারের প্রয়োজন আমার অর্থ আমি ভোল্টেজ নির্বিশেষে একটি স্থির বর্তমান প্রয়োজন সুতরাং আপনি এখানে 3 ভোল্ট দিবেন বা আপনি 33 ভোল্ট দিবেন বা আপনি 2 ভোল্টের মাধ্যমে প্রবাহিত বর্তমানটি আমাদের সর্বদা 20 মিলিঅ্যাম্পিয়ার স্থির করা হবে আপনি এখন যে সুবিধাটি গ্রহণ করেন এখন তা এখানেই আপনি যা করেন এটি এমন পরিস্থিতি যেখানে আপনার কোনও ডিজাইনে বক সবচেয়ে ভাল কাজ করে বাক্স সবচেয়ে ভাল কাজ করে বাক্স একটি এলডিও ব্যবহার করবেন না এমন পরিস্থিতিতে এলডিও ব্যবহার করবেন না যখন আপনি জানেন যে ভোল্টেজ নির্বিশেষে লোডের প্রয়োজনীয়তা প্রয়োজন অপারেশনটি স্থির হতে চলেছে এটি প্রস্তাবিত নয় যদি না এটি অ্যানালগ সেন্সর ঠিক থাকে যদি এটি অ্যানালগ সেন্সর হয় তবে গল্পটি ভিন্ন এটি স্যুইচিং শোর এবং সমস্ত কিছু সহ্য করতে পারে না তবে যদি এটি এমন লোড হয় যার জন্য যে লোড ভোল্টেজ নির্বিশেষে আপনি যে আউটপুট ভোল্টেজটি প্রয়োগ করছেন তা নির্ধারিত হয় বাক রূপান্তরকারীর জন্য যান কারণ বাক কাজ করে এখানে সেরা কেন এই আসুন বলি যে এই 5 ভোল্ট আসলে আসছে তা সরলতার জন্য বলি আমি এটি 6 করব 5 এর পরিবর্তে ভোল্টগুলি আমি 6 তৈরি করব কারণ আমি এটি 6 বানাচ্ছি কারণ আমি বলি যে এটি একটি ব্যাটারি উত্সের সাথে সংযোগ স্থাপন করুন আপনার 6 ভোল্টের ব্যাটারি 15 ভোল্টের কোষও তাদের 4 টি ব্যবহার করা যেতে পারে যদি আপনি যদি তাদের মধ্যে একটি 4 রাখেন তবে আপনি 6 ভোল্ট পাবেন বা আপনি 6 ভোল্টের ব্যাটারি উত্স পেতে পারেন পাশাপাশি এই দুটি সিস্টেমই আপনাকে এখানে ব্যাটারি উত্সের সাথে সংযোগ করতে হবে এখন আপনি যদি এলডিও নেন তবে আপনি লিনিয়ার নিয়ন্ত্রক গ্রহণ করেন এই উপাদানটি সর্বদা ঠিক তাই কারণ এটির জন্য 20 মিলিঅ্যাম্পিয়ার প্রয়োজন সুতরাং অবিচ্ছিন্নভাবে এই এলডিওর কারণে আপনি এটি সর্বদা 20 মিলিঅ্যাম্পিয়ার আঁকতে থাকবেন ব্যাটারি কিছু জীবন ধরে বেঁচে থাকে কিছু জীবনকাল আমরা সেই জীবন সময়ের জন্য চিন্তা করব না কারণ এটি একটি স্ট্যান্ডার্ড জিনিস যা আপনি কোনও বোঝা সংযোগ করেন এবং তারপরে একটি বোঝা রয়েছে প্রয়োজনীয়তা এবং ব্যাটারির উত্সটি যে লোডের প্রয়োজন সর্বদা এখন আপনি দেখতে পাচ্ছেন যে সৌন্দর্যটি মনে করে আমি এ থেকে অবিচ্ছিন্ন কারেন্ট আঁকিনা আমি কারেন্টটি আঁকি আমি সুইচ অফ করে আমি কিছুটা কারেন্ট আঁকি এবং আমি স্যুইচ অফ করে দিয়েছিলাম অন্যদিকে ঠিক তীরটি আঁকতে হবে সুতরাং তীরটি আঁকুন আমি কিছু স্রোত আঁকি এবং আমি স্যুইচ অফ করি আমি কিছু স্রোত আঁকি এবং আমি স্যুইচ অফ করে রাখি আমি সব সময় এটি করি তখন গড় স্রোত কী হয় গড় বর্তমান প্রকৃতপক্ষে 20 নয় এটি প্রকৃতপক্ষে 146 মিলিঅ্যাম্পিয়ার আমি কীভাবে এটি করেছি ঠিক আছে যে জন্য একটি খুব সহজ অভিব্যক্তি আছে আমি কেবলমাত্র ব্যাটারিটি চেষ্টা করতে পারি যা আমার গড় লোডকে অর্পণ করা বর্তমানের গড় বর্তমান ছাড়া কিছুই নয় আপনি যদি পরীক্ষা নেন তবে এই বিকল্পটি যদি করেন সুতরাং আমি এই মূল্যটি 146 দিয়েছি বলে আমি মনে করি আমরা 148 এ চলে আসব আপনি যদি এই হিসাবটি করে ধরেন যে বাক কনভার্টারটি 90 শতাংশ দক্ষ দক্ষতা 90 শতাংশ এবং আপনি দেখতে পাবেন যে আসলেই আমি মনে করি না যে আপনার কিছু ধারনা করা উচিত আমরা 4 ব্যাটারি নেব না আমরা যাব আমরা 2 ব্যাটারি নেব সুতরাং আসুন এটি 3 ভোল্ট তৈরি করা যাক এটি 3 ভোল্ট করা যাক সুতরাং আমি কেবল এই সংখ্যার সাথে মেলে আমি একটি সঠিক প্রতিস্থাপন করছি আমি কেবলমাত্র প্রতিস্থাপন করেছি আমাদের প্রয়োজন সঠিক প্রতিস্থাপন এবং সঠিক বোঝার জন্য যে কোনও কিছু হতে পারে আমি বলব Vout 2 হল ভোল্ট এখন সবকিছুই আমরা জায়গায় পড়ে যাব আপনি যদি 90 শতাংশের একটি বাক রূপান্তরকারী দক্ষতা এবং 3 ভোল্টের ব্যাটারি ভোল্টেজ এবং খারাপ বর্তমানের লোড কারেন্ট 20 মিলিঅ্যাম্পিয়ার হয় তবে আপনি দেখতে পাবেন যে এলডিওর ক্ষেত্রে আসলে যা আসে তা ব্যাটারি থেকে 20 মিলিঅ্যাম্পার এলডিও কেস এবং বক রূপান্তরকারী ক্ষেত্রে একই জিনিস 148 কেস হবে এই ছোট্ট জিনিসটি আমি কীভাবে খুলি এটি হল অনেকগুলি পরিস্থিতি রয়েছে কারণবক কনভার্টারের উচ্চ দক্ষতার কারণে এটি স্যুইচিংয়ের ক্ষমতাটি রয়েছে যা আপনি আসলে একটি বিশাল পরিমাণে আছেন উত্স স্রোত বর্তমান হিসাবে সঞ্চয় হিসাবে সেইসাথে একটি বিশাল সঞ্চয় আছে কারণ একটি স্যুইচিং ব্যাটারি দীর্ঘতর লোড বজায় রাখতে সক্ষম হয় উত্স স্রোতগুলি অনেক কম তবে লোড স্রোতগুলি একটি লোডের জিনিসগুলি পাওয়া যাচ্ছে যা আসলে পাওয়া যাচ্ছে 20 মিলিঅ্যাম্পিয়ার তবে আসলে যা আঁকা হচ্ছে তা কেবল সেই অর্থে 148 মিলিঅ্যাম্পিয়ারের তবে সমস্যাগুলি ঠিক আছে আপনি এলডিওর বাক্সের রূপান্তরগুলির দক্ষতার তুলনায় উচ্চ দক্ষতা পেতে পারেন যেহেতু 75 থেকে 95 শতাংশ দক্ষ হয়ে উঠবে এগুলি আপনার ইস্যুগুলি সত্য যে আপনি উচ্চতর বর্তমান এক্সট্রাকশন করতে পারেন উচ্চতর বর্তমানকে রূপান্তরকারী থেকে বর্তমান নিষ্কাশন টানতে পারে তা জানেন যা আসলে আপনার রাশ স্রোতগুলির মধ্যে সমস্যায় পড়ে তা বলা হয় যা ব্যাটারির উচ্চ স্রাব তৈরি করতে পারে না করলে আপনি আরও খারাপ হতে পারেন সুতরাং এই আমি যা বলার চেষ্টা করছি তা হল আপনি যদি সঠিক বাক্স রূপান্তরকারী না বেছে নেন বা আপনি ডিজাইনটি খুব অনুকূল জিনিস না হন তবে আপনার কাছে আসলে একটি এলডিওর বৈচিত্র্য হবে যদি বিশ্রাম স্রোতগুলি উল্লেখযোগ্যভাবে বেশি এবং আপনি কীভাবে জানেন আসলে কোনও নিম্নমানের নকশা নেই এমন কোনও সহজ উপায় নেই আসলে আমি কি বলতে চাই একটি উপ মানক নকশায় আসলেই সমস্যা হবে আপনাকে কেবল নিয়ামকের পছন্দ অনুসারে যেতে হবে এবং আপনাকেও মনে রাখতে হবে যে এটি আপনি যে লোডটি বেছে নিয়েছেন তার জন্য সর্বদা এই 20 মিলিঅ্যাম্পিয়ারের স্থির বর্তমানের প্রয়োজন হবে এবং এটি আপনাকে কোনও ক্ষণস্থায়ী বলুক না এটি স্যুইচ অফ করে চলে না এবং সমস্ত ধরণের পাগল কাজ করে যা যা আপনি কি রাশ স্রোতে এই রাশ স্রোতগুলি প্রবর্তন করতে পারবেন সুতরাং আপনাকে ডিজাইন করতে হবে যে আপনাকে বেছে নিতে হবে এবং প্রিন্সিপাল যে বাক্স সবচেয়ে ভাল কাজ করে তা আমি পছন্দ করি এই বিষয়টি মনে রাখবেন বাক আপনি সবচেয়ে ভাল কাজ করে যদি আপনি উপাদানটি সঠিকভাবে চয়ন করেন এবং ডিজাইনটি সূক্ষ্ম নকশা পছন্দটির জন্য উপযুক্ত এগুলি আপনার মনে রাখতে হবে এমন মূল বিষয়গুলি সুতরাং আসুন আমরা দেখি আমি পরবর্তী স্লাইডে আসার সাথে সাথে আরও একটি ছবি আঁকব যেখানে এই কনফিগারেশনটিকে আসলে অ্যাসিনক্রোনাস বাক রূপান্তরকারী বলা হয় এটি একটি সিঙ্ক্রোনাস বাক কনভার্টারের সাথে প্রতিস্থাপন করা হবে যেখানে আমরা এই ডায়োড থেকে মুক্তি পেতে পারি এবং আমরা বাস্তবে এটি প্রতিস্থাপন করতে পারি আরও একটি এমওএসএফইটি সহ এবং এটি হল বাক্সের নিজস্ব রূপান্তরকৃত অন্য সংস্করণ তবে এটি প্রকৃতপক্ষে একটি বাক রূপান্তরকারীগুলির সামগ্রিক গল্প